সূচনা মডিউলে আমরা প্রথম দেখেছি ক্যান্সার এবং আমরা দেখেছি MAbs বায়োরিয়েক্টরের মধ্য দিয়ে তৈরি হয় একটি জৈব প্রক্রিয়ার মাধ্যমে বায়োরিয়েক্টর যার একটি গুরুত্বপূর্ণ অংশ অনুরূপ ভাবে আরেকটি উদাহরণ ছিল বিকল্প তরল জ্বালানী যেমন বায়োইথানল এর চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ সেটি তৈরি হয় বায়োরিয়েক্টরে এবং এমনকি দধিও প্রস্তুত করা হয়ে থাকে বায়োরিয়েক্টরের মাধ্যমে একটি খুব সহজ সাধারণ বায়োরিয়েক্টর যেটা ঘরেই থাকে এরপর আমরা দেখেছি কিছু জৈবপ্রক্রিয়া সম্পর্কে দেখেছি বায়োরিয়েক্টরে যে ধরনের বায়োরিয়েক্টর খুব প্রচলিত সেগুলো হলো স্টার্ড ট্যাংক বায়োরিয়েক্টর কারণে বেশ ভাল কাজ করে আর ফটো বায়োরিয়েক্টর যেখানে আমরা সবকিছু ফেলে দিই সেটি প্রক্রিয়াটিকে সম্পন্ন করে এবং এরপর সব কিছু ফেলে দেয় আর পুনরায় প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যায় নিরবিচ্ছিন্ন অপারেশন যেখানে নিরবিচ্ছিন্ন ইনপুট এবং নিরবিচ্ছিন্ন আউটপুট থাকে আমরা সাধারণত স্টেডি স্টেট অপারেশন প্রক্রিয়াটি আনস্টেডি স্টেটে থাকতে পারে যেটা নিয়ে আমরা আগ্রহী নই এবং এরপর ফেড ব্যাচ অপারেশন উৎপাদন করবে পরিচ্ছন্ন স্টেট অর্জনের কিছু উপায়ের মধ্যে রয়েছে তাপমাত্রা রাসায়নিক এবং বিকিরণ আমরা এরপর কিছু গতিবিদ্যা সম্পর্কে জেনেছি উচ্চ তাপমাত্রায় জীবাণুমুক্তকরণ বা তাপীয় জীবাণুমুক্তকরণ সংক্রান্ত ডেসিমাল রিডাকশন টাইম ইত্যাদি সম্পর্কে জেনেছি হ্যাঁ এটা হলো সেই সময় সেল ঘনমাত্রার জন্য যে সময়টা প্রয়োজন হয় শুরুর দিকের স্থায়ী সেল ঘনমাত্রা xν0 থেকে সর্বশেষ স্থায়ী সেল ঘনমাত্রা x তে যেতে যে সময়টা প্রয়োজন হয় এটা প্রকাশ করা হয়ে থাকে এভাবে আর এরপর আমরা ডেসিমাল রিডাকশন টাইমের ধারণা পেয়েছি যেটা হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় স্থায়ী সেল ঘনমাত্রায় দশগুণ রিডাকশনের জন্য প্রয়োজনীয় সময় এদেরকে নকশার কাজে ব্যবহার করা যেতে পারে আর এখানেই আমরা মডিউল এক শেষ করেছি একটি প্র্যাকটিস প্রবলেম এবং এর সমাধানের মাধ্যমে এরপর আমরা মডিউল দুইতে বায়োরিয়েক্টর বা বায়োপ্রসেস থেকে প্রাপ্ত দুইটি গুরুত্বপূর্ণ আউটকাম দেখেছি যেগুলো হলো সেল এবং বায়োপ্রোডাক্ট এবং আমরা কিছু উদাহরণ দেখেছি যেখানে সেলগুলো নিজেরাই গুরুত্বপূর্ণ বায়োপ্রোডাক্ট আর এছাড়াও সেল থেকে আরো বিভিন্ন প্রকার অণু বের হয়ে আসতে পারে গ্রোথের মডেল যখন সেলগুলো নিজেরাই বায়োপ্রোডাক্ট বা তুমি জানো যে প্রতিটি সেলই প্রোডাক্ট উৎপাদন করবে তাহলে এখানে আরো বেশি সেল থাকাটা অর্থবহ আরো বেশি ঘনমাত্রার সেল এবং তাই যেকোনো ক্ষেত্রেই গ্রোথ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে সহজ মডেল rxμ x ফার্স্ট অর্ডার রিপ্রেজেন্টেশনে ধ্রুবক হতেও পারে না ও হতে পারে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটা ধ্রুবক থাকবে অন্যান্য ক্ষেত্রে ধ্রুবক থাকবে না এরপর আমরা আরো একটি মডেল দেখেছিলাম লজিস্টিক সমীকরণ এবং এরপর আমরা বলেছিলাম যে এরকম আরো অনেক জটিল মডেল রয়েছে যেগুলো প্রচলিত যারা আরো উচ্চতর পর্যায়ে এ ব্যাপারে জানতে আগ্রহী তাদের জন্য এরপর আমরা বলেছিলাম যে সাবস্ট্রেটগুলো প্রোডাক্টে রূপান্তরিত হয় এবং এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখেছিলাম যেমন লিমিটিং

অথবা যেসব মডেল একই সাথে দুইটি সাবস্ট্রেটের শর্ত দেয় বা জেরুসালিমস্কি এবং নেরোনোভা কোথায় এবং কীভাবে তাদেরকে আন্তঃ রূপান্তরে ব্যবহার করা যেতে পারে এক হার থেকে অন্য হারে হারের আন্তঃ রূপান্তর এরপর আমরা রক্ষণাবেক্ষণের বিষয়গুলোর দিকে আলোকপাত করেছি আমরা যেসব সাবস্ট্রেটের কথা বলছিলাম সেগুলো সেল মাল্টিপ্লিকেশনের প্রক্রিয়া প্রভৃতি তাহলে এ বিষয়গুলো মাথায় রাখতে হবে বিশেষ করে যখন সাবস্ট্রেটের ঘনমাত্রা কম থাকে এবং এই বিষয়গুলো খেয়াল রাখার কিছু উপায় এখানে দেওয়া হয়েছে এরপর আমরা এনজাইমের ব্যাপারটি দেখেছি এনজাইম গতিবিদ্যার ব্যাপারে দেখেছি মাইকেইলিস মেনটেন এনজাইম গতিবিদ্যা তোমরা এটা নিয়ে বিস্তারিত দেখতে পারো আর সর্বশেষ প্রতিপাদন করেছিলাম যেখানে এটা মনোড সমীকরণের মতোই দেখতে কিন্তু অবশ্যই এটা সম্পূর্ণ ভিন্ন এগুলো এই মেকানিজম যেটা এরপর তোমাকে দিচ্ছে এনজাইম এবং প্রয়োজনীয় প্রোডাক্ট উপরে এটিকে লেখচিত্রে দেখানো হয়েছে এবং এরপর আমরা মডেল প্যারামিটার v m এবং k m নির্ণয়ের উপায় পেয়েছিলাম লাইনওয়েভার বার্ক প্লট এর মাধ্যমে এবং এর একটি ভিত্তি পেয়েছিলাম এবং এছাড়াও আমরা প্র্যাকটিস প্রবলেম 21 করেছিলাম এরপর আমরা বিভিন্ন প্রকার গতিবিদ্যা অন্যান্য আরো গতিবিদ্যা বিশেষ করে প্রতিযোগিতামূলক গতিবিদ্যা সম্পর্কে দেখেছিলাম আমরা বলেছিলাম যে তিন প্রকার কমন ইনহিবিশন করে নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে ইনহিবিটর এনজাইমের সাথে যুক্ত হয় একই সাথে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সাথেও যুক্ত হয় এবং বিক্রিয়াটি ইনহিবিট করে আনকম্পিটিটিভ ইনহিবিশনে এটা শুধুমাত্র এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সকে যুক্ত করে এবং ইনহিবিট করে এবং এই তিনটি ক্ষেত্রে v m এবং k m গুলো পরিবর্তিত হয় কম্পিটিটিভ এর ক্ষেত্রে শুধুমাত্র v m পরিবর্তিত হয় নন কম্পিটিটিভ এর ক্ষেত্রে শুধুমাত্র k m পরিবর্তিত হয় এবং আনকম্পিটিটিভ এর ক্ষেত্রে vm এবং k m পরিবর্তিত হয় আমরা এনজাইম ইমমোবিলাইজেশন ব্যবহৃত হয়ে থাকে মডিউল দুইতে আমরা মূলত এগুলোই দেখেছিলাম আর আমরা এছাড়াও দুইটি প্রবলেম সমাধান করেছিলাম আশা করছি এই প্রবলেমের সমাধানগুলো বেশ কাজে লাগবে এই পদ্ধতিগুলো বেশ দরকারী এরপর মডিউল তিনে আমরা কমন বায়োরিয়েক্টর অপারেটিং মোডের এনালাইসিস করেছি এবং সমীকরণগুলো পেয়েছি ব্যাচের সময়ের জন্য একটি নির্দিষ্ট চাওয়ামতো সেল ঘনমাত্রায় পৌঁছাতে যে সময় লাগে একটি নির্দিষ্ট ঘনমাত্রা থেকে শুরু করি এবং এটা হলো x0 হলো শুরুতে সেলের ঘনমাত্রা t0 হলো ল্যাগ টাইম আমরা এই ব্যাপারটি বোঝাতে একটি প্রবলেম করেছিলাম এবং এরপর আমরা স্পেসিফিক গ্রোথ রেট এর উপর সাবস্ট্রেটের ঘনমাত্রার প্রভাবের বিষয়টি তুলেছি এবং দেখেছি যে বিষয়গুলো কীভাবে পরিবর্তিত হয় যখন এ ব্যাপারটা তোলা হয়েছে এটা বেশ কিছু ক্ষেত্রের সাথে বেশ মেলে কিন্তু এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কন্টিনিউয়াস বায়োরিয়েক্টরের ক্ষেত্রে তাই যখন আমরা কন্টিনিউয়াস বায়োরিয়েক্টর বিশ্লেষণ করেছিলাম আমরা এই অপারেশনে অর্থনিহিত ব্যাপারগুলো ধরতে পেরেছিলাম এবং আমরা বলেছিলাম স্টেডি স্টেটের কথা আমরা স্টেডি স্টেট অপারেশনের কন্ডিশনগুলো বের করেছিলাম আমরা পেয়েছিলাম ক্রিটিক্যাল ডিলিউশন রেট বের করেছিলাম যার বাইরে সেল কর্তৃক কোনো সেল প্রোডাকশন হয় না এরপর আমরা বলেছিলাম যে কেমোস্ট্যাট গঠনগতভাবেই তিন থেকে চারগুণ বেশি উৎপাদনক্ষম ব্যাচ বায়োরিয়েক্টরের থেকে যদিও কেমোস্ট্যাটকে অপারেট করা বেশ কঠিন এটা একটা বিশাল কাজ একটি কেমোস্ট্যাটকে অপারেট করা এরপর আমরা এনালাইসিসের কিছু উপায় দেখেছিলাম আমরা অবশ্যই কিছু প্রবলেম সমাধান করেছিলাম এরপর আমরা এনালাইসিসের সংক্ষিপ্ত পদ্ধতির দিকে দৃষ্টিপাত করেছিলাম বা ফেড ব্যাচ অপারেশনের সংক্ষিপ্ত এনালাইসিস যেখানে শুধুমাত্র ইনপুট জানি সময়ের সাথে ইনপুট ফ্লো রেট এবং সময়ের সাথে ইনপুট সেল ঘনমাত্রার তারতম্য তাহলে আমরা এই সমীকরণটিকে ব্যবহার করতে পারবো উপযুক্তভাবে নকশা প্রণয়ন করতে এটাই আমরা বলেছিলাম তাহলে এটা ছিল মডিউল তিন মডিউল চারে আমরা কাল্টিভেশন প্যারামিটার এর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম

আমরা বলেছিলাম যে আমাদেরকে বজায় রাখতে হবে জ্যামিতিক প্যারামিটারের সাদৃশ্যতা এবং অপারেশনাল প্যারামিটারের সাদৃশ্যতা স্কেল আপের ক্ষেত্রে কেবলমাত্র তাহলেই আমরা আশা করতে পারি অন্ততপক্ষে ছোট স্কেলে আমরা যা ফলাফলই পাই না কেন এটা বড় স্কেলেও প্রযোজ্য হবে স্কেল ডাউন গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের এমন একটি উপায় করে দেয় যার মাধ্যমে বিদ্যমান প্রক্রিয়াগুলো উন্নত করার সম্ভাব্য কর্মপদ্ধতি যেমন মিডিয়াম কম্পোজিশনে পরিবর্তন নতুন বা পরিবর্তিত প্রোডাকশন স্ট্রেইন দিয়েছি যার মধ্যে আছে ভিডিও ওয়েবসাইট এবং বৈজ্ঞানিক প্রবন্ধ তোমাদেরকে একটি সামগ্রিক ধারণা দিতে যারা এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আরো বেশি জানতে চায় তাদের জন্য এটা বেশ কৌতুহলোদ্দীপক হবে এরপর সবশেষে আমরা বায়োরিয়েক্টরের সেল ভিউ প্রযুক্তি

তাহলে আশা করি তোমরা এই কোর্সটি নিয়েছো এটা তোমাদের জন্য উপকারি হবে আশা করছি তোমরা এই কোর্সটি করে আনন্দ পেয়েছো এবং উপভোগ করেছো কোর্সটি তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি